আজ আমরা একটি ভিন্ন বিষয়ে যেতে চাই যা হল গেমস এখন কম্পিউটিং সময়ের শুরু থেকেই গেম খেলা কম্পিউটার বিজ্ঞানীকে মুগ্ধ করেছে ভন নিউম্যানই প্রথম ব্যক্তি যিনি দাবা খেলার প্রোগ্রাম সম্পর্কে কিছু কথা বলেন এবং আমরা ভূমিকায় আলোচনা করেছি যে অ্যালেক্স বার্নস্টেইন 50 এর দশকের গোড়ার দিকে একটি প্রোগ্রাম লিখেছিলেন এবং স্যামুয়েল চেকার খেলার জন্য একটি প্রোগ্রাম লিখেছিলেন এবং আরও অনেক কিছু মূলত কেন আমরা গেম পছন্দ করি আপনি বলতে পারেন আমরা গেম পছন্দ করি কারণ তাতে নিয়ম ভালভাবে সংজ্ঞায়িত রয়েছে আপনি যদি বাস্তব জগতের বাস্তব সমস্যার সমাধান করতে চান যদি আপনি কম্পিউটারের দৃষ্টিভঙ্গি এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণের সমাধান করতে চান বা ধরুন আমরা বলি টিএসপি এবং এই জাতীয় জিনিস কিছু সমস্যা টিএসপি ভালভাবে সংজ্ঞায়িত করা হয়েছে কিন্তু অন্যান্য কিছু সমস্যা অতটা ভালভাবে সংজ্ঞায়িত হয়নি মূলত যদি বাস্তব সমস্যা আপনি সমাধান করার চেষ্টা করে থাকেন যেখানে গেমের পরিষ্কার নিয়ম আছে এটি আপনাকে বলে যে আপনি এই পদক্ষেপগুলি করতে পারেন ইত্যাদি মূলত মূল্যায়ন করা সহজ সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ নিয়ম আপনাকে বলে যে একজন খেলোয়াড় কখন জিতবে আর কখন একজন খেলোয়াড় হারবে সুতরাং এটি বিচার করা সহজ প্রসঙ্গত আমরা যে ধরনের গেমের কথা বলছি যে গেমগুলি শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় যেখানে আপনি কাউকে গুলি করছেন বা কাউকে হত্যা করছেন সেগুলো নয় আমরা আরও সহজ গেমগুলির কথা বলছি যেগুলি মূলত দাবা এবং চেকারের মতো এবং আরও অনেক কিছু কিন্তু বাস্তবতা হল এই দুটি বৈশিষ্ট্যের কারণে গেমগুলি এগুলি ভালভাবে সংজ্ঞায়িত এবং মূল্যায়ন করা সহজ ছিল বা আপনার যুক্তি অ্যালগরিদম বা অনুসন্ধান অ্যালগরিদমগুলি মূল্যায়নের জন্য সর্বদা ভাল মাধ্যম ছিল। আপনি যে কৌশলটি ব্যবহার করেন না কেন আমি বলতে চাচ্ছি কেবল আমাদের জন্য নয় এমনকি বাস্তব জগতেও আপনি কল্পনা করতে পারেন যে আপনি যদি আমাদের দেশের দিকে তাকান তবে আপনি সেখানে রাজনীতিবিদদের সন্তানদেরই রাজনীতিবিদ পাবেন এটাই তাদের একমাত্র যোগ্যতা একজন ফিল্ম তারকার সন্তানেরা আছে যারা পরে আবার ফিল্ম স্টার হয় এটাই তাদের একমাত্র যোগ্যতা বলে মনে হয় সেখানে আপনি যদি ক্রীড়া জগতের দিকে তাকান ক্রীড়াবিদদের সন্তানেরা সবাই খেলাধুলার জগত দিয়ে শুরু করে না সুনীল গাভাস্কারের দিকে তাকান আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান তাঁর ছেলে রোহন গাভাস্কার খুব কমই ভারতীয় দলে জায়গা করে নিতে পারেন যদিও তিনি যদি একজন রাজনীতিবিদ হতে পারতেন তবে তিনি এতদিনে অবশ্যই বড় কিছু হয়ে যেতেন কারণ গেমগুলি মূল্যায়ন করা সহজ যে আপনার পক্ষপাত নেই আপনার বিচার করার কিছু নেই কেউ বলছে না এটা ভালো নয় এবং সেটা ভালো তাদের এমন কোন জিনিস নেই হয় আপনি জিতবেন বা আপনি হেরে যাবেন এখন গেম খেলা কিছু গেম তত্ত্ব এর উদ্ভাবন করে তাহলে গেম তত্ত্ব এর সঙ্গে কোন নামটি জড়িত গেম তত্ত্বের এই ক্ষেত্রটি আবিষ্কার করার কৃতিত্ব কাকে দেওয়া হয় শুধু ম্যাশ নয় ভন নিউম্যান হলেন সেই ব্যক্তি আমরা যাকে গেম তত্ত্ব উদ্ভাবনের কৃতিত্ব দিই এবং গেম তত্ত্ব বলতে আমরা কী বুঝি আমরা একটি মাল্টি এজেন্ট পরিস্থিতিতে যুক্তিসঙ্গত পছন্দ করি সুতরাং মূলত গেম তত্ত্ব হল প্রথম স্থান যেখানে আমরা একটি একক এজেন্ট পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি এখন পর্যন্ত আমরা যে অ্যালগরিদম দেখেছি অনুসন্ধান বা অন্য যা কিছু একটি একক এজেন্ট ছিল একটি সমস্যা সমাধান করার চেষ্টা করছে এবং আপনি সেই সমস্যার সমাধান করার পদ্ধতিগুলি কী তা দেখছেন গেম থিওরিতে আমরা প্রথমবার একাধিক খেলোয়াড়ের সাথে পরিচয় করিয়ে দিই এবং সেইজন্য আমাদের অবশ্য়ই অন্যান্য খেলোয়াড়দের ক্রিয়াকলাপ বিবেচনা করতে হবে এবং এটি শোনার প্রক্রিয়ার অংশ হতে হবে যা আমরা করে থাকি এখন আমি ভাবছি যে আমরা প্রিজনার্স ডিলেমাPrisoners Dilemma নামক এই গেমটি সম্পর্কে শুনেছি কিনা সুতরাং আমি আরও পরিচিত রূপে এই গেমটি আপনার সাথে পরিচয় করিয়ে দেব আমরা ধরি এই গেমটি যতদূর জানি সেখানে দুইজন খেলোয়াড় আছে এবং আমি এখানে পে অফ লিখতে যাচ্ছি সুতরাং দুইজন খেলোয়াড় আছে আমরা ধরি কোন কাল্পনিক দেশ স্পষ্টতই আমাদের দেশ নয় সেখানে দুজন ছাত্র আছে যারা প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছে এবং ডিন তাদের আলাদা কক্ষে রেখেছেন এবং তাদের স্বীকার করতে বলা হচ্ছে তারা একে অপরকে সাহায্য করেছে কিনা প্রতারণা করেছে কি না পে অফ হল এইরকম আসুন আমরা বলি এটি আপনি আমি বলতে চাচ্ছি এটা আপনি ব্যক্তিগতভাবে নয় কিন্তু সেই খেলোয়াড় যার জন্য আপনি এই গেমটি ডিজাইন করছেন আমরা ধরি এই তিনি যাই হোক না কেন মূলত অন্য ব্যক্তি আপনার দুটি পছন্দ আছে আপনাকে হয় স্বীকার করতে হবে বা আপনাকে অস্বীকার করতে হবে একইভাবে অন্য খেলোয়াড়েরও দুটি পছন্দ আছে আপনাকে স্বীকার করতে হবে বা আপনাকে অস্বীকার করতে হবে গেমটি যখন প্রাথমিকভাবে সংজ্ঞায়িত করা হয়েছিল তখন এটিকে দুটি দুর্বৃত্তের পরিপ্রেক্ষিতে সংজ্ঞায়িত করা হয়েছিল যারা দুটি ভিন্ন ঘরে বন্দী ছিল এবং পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে তাদের স্বীকার করতে বা অস্বীকার করতে হয়েছিল কিন্তু জিনিষটা মূলত একই সুতরাং এখানে পেঅফ কি আসুন আমরা ধরি এগুলো আপনার পছন্দ স্বীকার বা অস্বীকার সুতরাং আপনি যদি স্বীকার করেন এবং অন্য ব্যক্তি যদি স্বীকার করেন তাহলে আমরা বলি আপনি একটি E গ্রেড পাবেন এটি উভয়ের জন্য প্রতিসম সুতরাং উভয় মানুষই E গ্রেড পাবেন যদি তোমরা উভয়েই অস্বীকার কর তবে ধরি পে অফ এই আপনারা উভয়েই D গ্রেড পান কারণ কিছুই প্রমাণিত হয় না এবং এরকম কিছু এখন যদি স্বীকার করেন এবং প্রতিপক্ষ যদি আপনি ওই ব্যক্তিকে প্রতিপক্ষ বলতে চান অস্বীকার করেন এবং তারপরে আমরা ধরি আপনি একটি B গ্রেড পান এবং প্রতিপক্ষ একটি F গ্রেড পায় একইভাবে যদি আপনি অস্বীকার করেন এবং প্রতিপক্ষ স্বীকার করে তাহলে আপনি একটি F পাবেন এবং প্রতিপক্ষ একটি B গ্রেড পায় সুতরাং উপরের ডান কোণে আপনার গ্রেড নীচের বাম কোণে অন্য ব্যক্তির গ্রেড এই চারটি সম্ভাব্য পরিস্থিতি আপনি স্বীকার করেছেন বা আপনি অস্বীকার করেছেন প্রতিপক্ষ স্বীকার করেছে বা প্রতিপক্ষ অস্বীকার করেছে আপনি যে গেমটি তৈরি করতে পারেন এর মধ্যে তিনটি দুটি এই পছন্দকে উপস্থাপিত করে এখন মনে রাখবেন এটি এমন একটি খেলা যেখানে খেলা হয় আপনাকে ঘরে একা বসে সিদ্ধান্ত নিতে হবে এবং আপনাকে কেউ জিজ্ঞাসাবাদ করেছে আপনাকে হয় স্বীকার করতে হবে অথবা অস্বীকার করতে হবে আপনি পে অফ ম্যাট্রিক্স জানেন উভয় খেলোয়াড়ই পেঅফ ম্যাট্রিক্স জানেন এখানে ব্যবহার করার জন্য সঠিক কৌশল কি গেম থিওরি এই ধরনের প্রশ্নের সাথে সম্পর্কিত যে অন্য লোকের ক্রিয়াকলাপের পরিপ্রেক্ষিতে আপনি যদি আপনার ক্রিয়াকলাপের পরিণতি জানেন আপনি কোন পছন্দগুলি করবেন সুতরাং এই পরিস্থিতিতে আপনার স্বীকার করা ভাল মনে করেন নাকি অস্বীকার করা ভাল যৌক্তিকভাবে বলছি দুঃখিত আপনাকে একটু জোরে কথা বলতে হবে অস্বীকার করা ভাল এটা কেন দেখুন আমাকে আবার এই ম্যাট্রিক্স ব্যাখ্যা করতে দিন প্রথমটি এখানে বাম দিকে প্রথম বর্গক্ষেত্রটি দেখুন এটা বলে যে আপনি স্বীকার করছেন এবং অন্য ব্যক্তিও স্বীকার করছে আপনি জানেন না অন্য ব্যক্তি কি করছে কিন্তু যদি অন্য ব্যক্তিও স্বীকার করে তাহলে আপনি একটি E পাবেন এবং অন্য ব্যক্তি একটি E পায় এই বর্গটি বলে যে আপনি যদি অস্বীকার করেন এবং অন্য ব্যক্তি স্বীকার করেন তাহলে আপনি একটি F পাবেন আপনার F ব্যর্থতার প্রতীক হিসেবে রয়েছে এবং অন্য ব্যক্তি মূলত একটি B পায় যদি আপনি স্বীকার করেন এবং তিনি অস্বীকার করেন তাহলে এটি প্রতিসম বিপরীত আপনি একটি B পান এবং তিনি একটি F পান যদি আপনারা উভয়েই অস্বীকার করেন তাহলে আপনারা প্রত্যেকে একটি D পাবেন এখানে মূলত আপনার কৌশল কী হওয়া উচিত ছাত্র স্বীকার করা কতজন বলে স্বীকারোক্তি আর কতজন বলে অস্বীকার সুতরাং অন্যদের একটিও মতামত নেই ছাত্র আপনি যদি স্বীকার করেন অন্যের অস্বীকার করা উচিত এর বিরোধিতা করা উচিত ছাত্র আপনি স্বীকার করলেন আর অন্যজন অস্বীকার করলে তার বিরোধিতা করা উচিত যদি আপনি স্বীকার করেন এবং অন্যজন অস্বীকার করে অন্য ব্যক্তির একটি B পাওয়া উচিত কারণ এই ক্ষেত্রে অস্বীকার উভয় ক্ষেত্রেই জোড়া হয় সে যাই বলুক না কেন হ্যাঁ আপনি যদি অন্য পরিস্থিতির দিকে তাকান তাহলে ধরুন দুজন লোক একটি ব্যাংক বা এরকম কিছু ডাকাতি করেছে আমি জানি না কোনটি সবচেয়ে খারাপ একটি ক্লাসে প্রতারণা করা না একটি ব্যাংকে ডাকাতি যাই হোক ধরি ওরা ব্যাঙ্ক ডাকাতি করেছে তারপর পুলিশ ওই দুইজনকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করছে তারা বলে আপনি স্বীকার করলে আমরা আপনাকে সহজে ছেড়ে দেব তবে অন্য লোকটি শাস্তি পাবে সুতরাং এই অর্থে আপনি তাদের সাহায্য করুন এটি প্রতিষ্ঠিত করুন যে একটি অপরাধ ঘটে ছিল সুতরাং এটি সেই অর্থে বোঝায় এই কারণেই যদি আপনি স্বীকার করেন এবং অন্য ব্যক্তি অস্বীকার করে আপনাকে একটি B দিয়ে ছেড়ে দেওয়া হবে কিন্তু অন্য ব্যক্তি মূলত একটি F পায় অন্যথায় যদি আপনি অস্বীকার করেন এবং অন্য ব্যক্তি স্বীকার করেন তবে এটি মূলত অন্য ভাবে একই তো অনেকে স্বীকার করতে বলেছে কেন স্বীকার ভাল আমাদের যুক্তিপূর্ণ আলোচনা করা উচিত গেম থিওরি হল যৌক্তিক আচরণ সম্পর্কে যা মূলত যৌক্তিকভাবে সঠিকভাবে কি করতে হবে তা বলে আপনি এই ক্ষেত্রে আপনার গ্রেড সর্বাধিক করতে চান বা ঐ ডাকাতদের ক্ষেত্রে তারা তাদের শাস্তি ন্যূনতম করতে চায় কিন্তু সমস্যাটি মূলত সমান ছাত্র অন্য লোকটি যাই করুক না কেন স্বীকার করা আপনার পক্ষে ভাল হ্যাঁ তবে এটা হয় যে আমরা বলি আপনার উত্তর সঠিক কিন্তু আমি শুধু উত্তর চাই না আমি একটি ব্যাখ্যা চাই ছাত্র কিন্তু আপনি যদি স্বীকার করেন আপনি একটি B পাবেন এবং যেটি F এর থেকে ভাল অন্য ব্যক্তি যদি অস্বীকার করে আপনি একটি ভাল গ্রেড পাবেন যদি অন্য ব্যক্তি স্বীকার করে তাও আমি আপনাকে এটি থেকে একটি ছোট ট্রি আঁকতে উত্সাহিত করব সুতরাং উদাহরণস্বরূপ আপনি স্বীকার করেন অস্বীকার করেন এবং তারপরে অন্য ব্যক্তি স্বীকার করেন এবং অস্বীকার করেন অথবা আপনি এটিকে অন্য ব্যক্তি যেমন স্বীকার করেন এবং অস্বীকার করেন এবং তারপরে আপনি স্বীকার করেন এবং অস্বীকার করেন আপনি তিনটি উভয় উপায়ে তৈরি করতে পারেন এবং তারপরে মূলত এটি অন্বেষণ করুন ছাত্র উভয় ক্ষেত্রে আপনি যদি পরিস্থিতিটি গ্রহণ করেন যেখানে যাই হোক না কেন অন্য ব্যক্তি যা করে তা বিবেচনা না করে যদি আপনি সংশ্লিষ্ট সারিটি ধরেন এটি আপনার পছন্দ স্বীকার করা এবং অস্বীকার করার মধ্যে কারণ এটি E এবং F এর মধ্যে এবং অন্য ক্ষেত্রে এটি B এবং D এর মধ্যে সুতরাং স্বীকার করার পছন্দটি নেওয়া সর্বদাই ভাল আমরা তর্ক করি তর্কের খাতিরেই শুধু বলি ধরি স্বীকার করলে কি হবে তার মানে আপনি মূলত এই সারিটি দেখছেন আপনি প্রথম কলামটি দেখছেন যদি এই ব্যক্তি স্বীকার করে তাহলে আপনি একটি E পাবেন যদি এই ব্যক্তি অস্বীকার করে তাহলে আপনি একটি B পাবেন যা এই তাই এই জিনিসটির দিকে দেখা হচ্ছে এই তিনটি কাঠামোর দিকে তাকান প্রথমে আপনি আপনার সিদ্ধান্তের দিকে তাকান এবং তারপরে আপনি অন্য দুটি সিদ্ধান্তের দিকে তাকান এবং তারপরে এবং দেখুন কোনটি ভাল আপনি দেখতে পাবেন যে এই ক্ষেত্রে এটি আরও ভাল এই ক্ষেত্রে এটি ভাল এবং এটি খারাপ যদি আপনি অস্বীকার করেন আর যদি অন্য ব্যক্তি স্বীকার করে আপনি একটি F পান এবং অন্য ব্যক্তি যদি অস্বীকার করেন আপনি একটি D পান হয়তো এটি আসলে তাই হতে পারে আমাদের যুক্তির অন্য দিকে তাকাই যদি অন্য ব্যক্তি স্বীকার করে আপনার কি করা উচিত যদি অন্য ব্যক্তি স্বীকার করে তাই আপনি এখন রো দেখছেন আমরা এই ট্রির দিকে তাকিয়ে আছি আপনি এই ট্রি টিকে নিয়েও তর্ক করতে পারেন তবে আসুন এটি দেখি এমন হতে পারে যে এটি আরও সহজ যদি অন্য ব্যক্তি স্বীকার করে আপনি এই রো এর দিকে তাকিয়ে আছেন যদি আপনি স্বীকার করেন আপনি একটি E পাবেন যদি আপনি অস্বীকার করেন আপনি একটি F পাবেন যদি অন্য ব্যক্তি স্বীকার করেন তাহলে আপনার পক্ষে স্বীকার করা ভাল ঠিক আছে আপনি শুধু রো এর দিকে তাকিয়ে আছেন যদি অন্য ব্যক্তি অস্বীকার করেন এবং আপনি যদি স্বীকার করেন আপনি একটি B পাবেন যদি আপনি অস্বীকার করেন আপনি একটি D পাবেন সুতরাং এমনকি এই ক্ষেত্রেও এটি স্বীকার করা আপনার জন্য ভাল সুতরাং উভয় ক্ষেত্রেই স্বীকার করা আপনার পক্ষে ভাল আপনি যদি দেখেন আপনি কোথাও এই ধরনের ট্রি নির্মাণ করেছেন আপনি প্রথমে অন্য ব্যক্তির পছন্দ বিবেচনা করুন তারপর আপনার পছন্দ এবং তারপর আপনি দেখতে পাবেন যে আপনার পছন্দ এইটি ভাল এবং এইটি ভাল এই ক্ষেত্রে এই দুটি ভাল এবং এই দুটি মূলত সবচেয়ে খারাপ কিন্তু এইভাবে এটি মূল্যায়ন করা সহজ হ্যাঁ আসল পছন্দ হল স্বীকার করা এবং ধরে নেওয়া যে অন্য ব্যক্তিও যুক্তিবাদী অন্য ব্যক্তিও স্বীকার করে সুতরাং আপনার প্রত্যাশিত গ্রেড মূলত একটি E হবে এই E কে এই গেমে ন্যাশ ইকুইলিব্রিয়াম বলা হয় যার মানে হল যে আপনি যদি এটি থেকে বিভাজন করেন মূলত তার কাছ থেকে খেলাটি নষ্ট না করে বরং অন্য ব্যক্তি এটি থেকে ভাগ করতে পারবেন না এই ধরনের ভারসাম্যকে ন্যাশ ইকুইলিব্রিয়াম বলা হয় কিন্তু এটি কি সর্বোত্তম ফলাফল এই নির্দিষ্ট ম্যাট্রিক্সে এটি সর্বোত্তম ফলাফল নয় কারণ উভয়েই যদি কঠিন প্রকৃতির মানুষ হয় আমি বলছি না যে ছাত্ররা কঠিন অপরাধী হতে পারে তবে আমরা এখন সেই ডাকাতদের কথা বলছি যদি তারা উভয়ই কঠিন অপরাধী হয় যেমন আপনি জানেন উদাহরণস্বরূপ এটি অনেক চলচ্চিত্রে অপরিহার্যভাবে প্রশংসা করা হয় সুতরাং তারা এই দুই অপরাধী যারা সত্যিই ভাল লোক ছিল কিন্তু আপনি জানেন তারা কখনই কোন কিছুর জন্যই স্বীকার করবে না এখন আপনার যদি এমন দুজন লোক থাকে এবং তারা একে অপরের প্রতি কোনও ভাবে বিশ্বাস রাখে তখন তারা উভয়েই অস্বীকার করবে এই ম্যাট্রিক্সে তারা উভয়েই এই নীচের ডানদিকের কোণে শেষ হবে যেটি সেই পরিস্থিতির চেয়ে ভাল পরিস্থিতি সুতরাং অবশ্যই এটিকে প্যারেটো অপ্টিমাল বলা হয় তবে এই সমস্যা পরিস্থিতির ক্ষেত্রে এটি একটি সর্বোত্তম স্থিতিশীল পরিস্থিতি নয় যদি আমি এই দুটি কোণার জন্য এই গ্রেডগুলি বিনিময় করতে চাই এই E E এবং D D তারপর প্যারেটো অপ্টিমাল ন্যাশ একুইলিব্রিয়ামের সাথে মিলে যায় এবং তারপরে এটি আসলেই মূলত সর্বোত্তম সমাধান এটাকে ন্যাশ একুইলিব্রিয়াম বলা হয় কেন কারণ কিছু ক্ষেত্রে যদি আপনি স্বীকার করেন এবং প্রতিপক্ষকে স্বীকার করতে বাধ্য করা হয় যদি সে স্বীকার না করে তবে সে চলে যাবে একইভাবে যদি সে স্বীকার করে তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে স্বীকার করতে বাধ্য করা হবে এখন স্পষ্টতই আপনি জটিলতায় পড়তে পারবেন না বা আপনি জটিল হবেন না এটা আনন্দদায়ক যে আমি বুঝতে পারি এটি বাস্তব সুতরাং এটি গেম থিওরির মূল ধারণা আপনাকে এটি এমন পরিস্থিতিতে রাখে এটি অর্থনীতি অধ্যয়নের জন্য একটি মৌলিক প্রক্রিয়া যখন লোকেরা মূল্যায়ন করার চেষ্টা করে যেমন মূল্য নির্ধারণের ব্যবস্থা কী হওয়া উচিত আপনি জানেন আপনি কতটা বিজ্ঞাপন দেবেন এবং এরকম জিনিস মানুষ গেম থিওরির ধারণা ব্যবহার করে মূলত সেখানে যুক্তি দিতে সুতরাং মূলত মাল্টি এজেন্ট পরিস্থিতির ক্ষেত্রে এটি যুক্তিসঙ্গত পছন্দ সুতরাং দুই খেলোয়াড়ের মধ্যে খেলা হিসাবে উদাহরণস্বরূপ আপনি মূল্য যুদ্ধের কথা ভাবতে পারেন সুতরাং আসুন প্রথমে গেমগুলিকে একটু বর্ণনা করি আমরা যে ধরনের গেমগুলির প্রতি আগ্রহী হতে যাচ্ছি সেগুলি প্রকৃতিতে অনেক সহজ এগুলিকে বোর্ড গেম বলা হয় এবং নাম থেকে বোঝা যায় এগুলি দাবা খেলার মতো বোর্ডে খেলা হয় বিশেষ করে যে গেমগুলিতে আগ্রহী হবে তাদের নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে তারা দুই প্লেয়ার গেম মানে এই গেমটিতে মাত্র দুইজন প্লেয়ার আছে কিন্তু মাল্টি প্লেয়ার গেম থাকতে পারে বা হতে পারে একটি উদাহরণ দেব জিরো সাম সুতরাং আমরা গেমগুলিতে আগ্রহী হব যা এইগুলিকে সন্তুষ্ট করে দুই খেলোয়াড় জিরো সাম বিকল্প চাল নির্ধারক গেম এমনকি আমি বলতে পারি বিবেচক ধরণের গেমস এই অর্থে যে আপনি জিনিসগুলি জানেন যেমন দাবা এবং আরও অনেক কিছু যেখানে আপনাকে মূলত বিচক্ষণতার সেট পছন্দের সেটের মধ্যে বেছে নিতে হবে সুতরাং দুই প্লেয়ার মূলত এটা বলে যে দুটি খেলোয়াড় আছে তবে আপনার কাছে মূলত মাল্টি প্লেয়ার গেম থাকতে পারে আমি শুধু মূল্য যুদ্ধ সম্পর্কে কথা বলছিলাম আপনি যদি মূল্যের যুদ্ধকে একটি দুই প্লেয়ার গেম হিসাবে ভাবেন যার মানে হল পেপসি এবং কোক একটি দাম যুদ্ধে নামছে আরও বেশি বাজার শেয়ার পেতে দাম কমাতে চলেছে তারপরে আপনি এটিকে একটি দুই খেলোয়াড়ের খেলা হিসাবে ভাবতে পারেন এবং আপনি এটিকে একটি নেতিবাচক সমষ্টির খেলা হিসাবেও ভাবতে পারেন যার অর্থ উভয় খেলোয়াড়ই মূলত তারা যে অর্থ পাবে তা হারাতে চলেছে সুতরাং একটি জিরো সাম খেলা হল সেই খেলা যেটিতে বিভিন্ন খেলোয়াড়ের পারিশ্রমিকের যোগফল হল 0 সুতরাং দাবা যেমন একজন ব্যক্তি জিতেছে এবং অন্য ব্যক্তি হেরেছে সুতরাং যদি 0 মানে ড্র এবং মাইনাস 1 মানে হার এবং প্লাস 1 মানে জয় হয় তাহলে মোট যোগফল হল সর্বদা 0 মূলত কিন্তু একজনের লাভ আরেকজনের ক্ষতি সুতরাং এই গেম অফার যেখানে আপনার মূলত প্রতিপক্ষ আছে কিন্তু এমন গেম হতে পারে যখন নেতিবাচক যোগফল আছে সুতরাং উদাহরণস্বরূপ এই গেমটি একটি নেতিবাচক সাম গেম মূলত ধরে নিচ্ছি যে E এবং D নেতিবাচক জিনিস যা আপনি বিশেষভাবে পছন্দ করেন না প্রাইস ওয়ার গেমটি একটি নেতিবাচক সমষ্টি গেম কারণ উভয় কোম্পানি রাজস্ব ক্ষতির সম্মুখীন হতে চলেছে যা মূলত নেতিবাচক হিসাবে দেখা হয় তবে আপনি পজিটিভ সাম গেমও পেতে পারেন উদাহরণ স্বরূপ মানুষের মধ্যে সহযোগিতা যদি দুজন লোক একসাথে বসে একটি পরীক্ষার জন্য অধ্যয়ন করে তাহলে উভয়েই মূলত এটি থেকে লাভবান হয় সুতরাং আপনি বিভিন্ন ডিগ্রীর গেম পেতে পারেন সুতরাং প্রাইস ওয়ার যেমনটি আমি বলেছি একটি দুই খেলোয়াড়ের নেতিবাচক সমষ্টির খেলা হিসাবে দেখা যেতে পারে তবে আপনি যদি তৃতীয় ব্যক্তিকে অন্তর্ভুক্ত করেন যা গ্রাহক তাহলে এটি তিন খেলোয়াড়ের খেলায় পরিণত হয় আসুন আমরা বলি একজন রূপক উপভোক্তা আছে এবং তারপরে এটি শূন্য সমষ্টির খেলায় পরিণত হয় কারণ কোম্পানি যা হারায় না কেন উপভোক্তা তা লাভ করে মূল্যের ক্ষেত্রে আমরা এখানে মূলত কথা বলছি আমি খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র মিস করেছি যা হল সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ তথ্য গেমে প্রতিটি খেলোয়াড় জানে অন্যান্য খেলোয়াড়দের জন্য উপলব্ধ পদক্ষেপ কি কি মূলত অন্যান্য খেলোয়াড়দের জন্য উপলব্ধ পছন্দগুলি কী সুতরাং স্পষ্টতই আমরা যে খেলা সম্পর্কে কথা বলছি যেমন দাবা এবং চেকার এবং ক্রস এবং নটস বা গো ওথেলো নামক এই সমস্ত গেম আছে যেখানে আপনি একটি অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছেন এগুলি হল বোর্ড গেম যার উপর আপনি বোর্ড দেখতে পারেন উভয় পক্ষই বোর্ড দেখতে পারে এবং সেইজন্য তারা সম্পূর্ণ তথ্য গেম মূলত কিন্তু অনেক অসম্পূর্ণ তথ্য গেম আছে সুতরাং যেমন গাড়ী গেম যেমন পোকার গেম অসম্পূর্ণ তথ্যের খেলা তবে এমন গেমও রয়েছে যেগুলি নির্ধারক বনাম অনির্ধারক উদাহরণ স্বরূপ যদি আপনাকে কোনো খেলা ব্যাকগ্যামন বা লুডোর মতো খেলা বা এই জাতীয় কিছুতে একটি ডাইস ছুঁড়তে হয় এবং এটি একটি নির্ধারক খেলা হয় না যেখানে আপনি মূলত পদক্ষেপের ফলাফল পূর্বাভাস করতে পারবেন না ব্যাকগ্যামন উদাহরণস্বরূপ একটি দুই প্লেয়ার জিরো সাম বিকল্প চাল এবং এলোমেলোভাবে নির্ধারিত অসম্পূর্ণ তথ্যের খেলা যে মুহুর্তে গেমটি এলোমেলোভাবে নির্ধারিত হয়ে যায় এটি অসম্পূর্ণ তথ্য হয়ে যায় কারণ আমরা জানি না তখন কী ঘটে যখন আপনি ডাই রোল করেন বা যখন মূলত প্রতিপক্ষ ডাই রোল করেন অবশ্যই বাস্তব জগতে অনেক পরিস্থিতিতে আপনাকে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে হবে আপনি মূলত একটি অসম্পূর্ণ তথ্য জগতে কাজ করেন একটি চরম উদাহরণ হল দুই জেনারেল যারা মূলত যুদ্ধ করছেন সুতরাং আপনি সত্যিই জানেন না অন্যের সেনাবাহিনী কী করছে কোন দিকে তারা যাচ্ছিল অবশ্যই আমরা অন্য দিকে গুপ্তচর রাখার চেষ্টা করি এবং আপনি বুদ্ধিমত্তা প্রয়োগের চেষ্টা করেন হতে পারে আপনি স্যাটেলাইট ছবি এবং সমস্ত ধরণের জিনিসপত্র নেন তবে এটি মূলত সম্পূর্ণ তথ্যের দিকে এগিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা কিন্তু অনুশীলনে অবশ্যই আপনাকে কাজ করতে হবে যদি তথ্য মূলত সম্পূর্ণ না হয় অল্টারনেটিভ মুভ গেমগুলি মূলত সহজ ধরনের গেম যেখানে আমি একটি দান দিই এবং তারপর আপনি একটি দান দেন তারপর আমি একটি দান দিই এবং তারপরে আপনি একটি দান দেন যা আমাদের জন্য মডেল করা সহজ এখন যে মুহুর্তে আমি বিকল্প পদক্ষেপের কথা বলি আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই ধরণের গেমগুলি থেকে দূরে সরে যাচ্ছি যেখানে শুধুমাত্র একটি সিদ্ধান্ত নেওয়া হবে এবং আপনি একটি সিদ্ধান্ত নেন এখানে সাধারণত আপনার সিদ্ধান্তের একটি ক্রমপর্যায় আছে আমি একটা সিদ্ধান্ত নিই তাহলে তুমি একটা সিদ্ধান্ত নাও তারপর আমি একটি সিদ্ধান্ত নিই এবং জিনিসগুলি মূলত এইরকম সুতরাং এই ধরনের গেমগুলি একটি গেম ট্রি দ্বারা উপস্থাপিত করা যেতে পারে একটি গেম ট্রি একটি স্তরযুক্ত ট্রি সুতরাং আমাকে একটি আঁকতে দিন এবং সাধারণত কারণ আমরা দুজন ব্যক্তির গেম সম্পর্কে কথা বলছি সেখানে দুটি ধরণের নোড রয়েছে একজন খেলোয়াড়ের জন্য একটি এবং অন্য খেলোয়াড়ের জন্য অন্য ধরনের একটি নোড সাধারণত আমরা তাদের ভিন্নভাবে আঁকি সুতরাং এটি হল রুট নোড যাতে প্রথম প্লেয়ারকে একটি দান দিতে হবে এবং আমরা ধরি এই প্লেয়ারটি অনেকগুলি সম্ভাব্য চালগুলির মধ্যে এটি একটি পদক্ষেপ নেয় তারপর অন্য খেলোয়াড় দান দেয় তারপর প্রথম প্লেয়ার আবার একটি দান দেয় তারপর অন্য প্লেয়ার একটি দান দেয় এবং এভাবে চলতে থাকে তাই সুতরাং এই গেমটি যা এটি একটি প্রকৃত খেলা বলে যে একজন খেলোয়াড় এই পদক্ষেপটি নিয়েছে এবং দ্বিতীয় খেলোয়াড়টি এই পদক্ষেপটি নিয়েছে এবং প্রথম খেলোয়াড়টি এই পদক্ষেপটি নিয়েছে এবং এভাবে চলতে থাকে সুতরাং বর্গ হল একটি প্লেয়ার এবং বৃত্ত হল আরেকটি প্লেয়ার অবশ্যই তাদের পছন্দ করার অনেকগুলি বিকল্প আছে সুতরাং অনুশীলনে এটি একটি ট্রি বা এই জাতীয় কিছু সুতরাং এই জাতীয় ট্রিকে গেম ট্রি বলা হয় এটি একটি স্তরযুক্ত ট্রি যেখানে প্রতিটি স্তর একজন খেলোয়াড়ের পছন্দকে উপস্থাপন করে এইটা কোন গাছ আমি এলোমেলোভাবে এঁকেছি ঐতিহ্যগতভাবে এই প্লেয়ারটিকে ম্যাক্স বলা হয় এবং এই প্লেয়ারটিকে বলা হয় মিন এবং আপনি দেখতে পারেন যে ট্রি টি মূলত উভয় খেলোয়াড়ের জন্য পছন্দের একটি ক্রম উপস্থাপন করে আমরা অনুমান করছি যে ম্যাক্স প্রথম খেলে সুতরাং ম্যাক্স এই তিনটি পদক্ষেপের মধ্যে বেছে নিয়েছে তারপর ম্যাক্স কী বেছে নেয় তার উপর নির্ভর করে মিনকে মূলত দুটি চালের মধ্যে একটি বেছে নিতে হবে এই ধরনের ট্রি কে গেম ট্রি বলা হয় একটি গেম ট্রি তে লিভস এ খেলা সমাপ্ত হয় সুতরাং লিভস সেই খেলার শেষ বোঝায় এবং এটিতে তিন ধরণের লেবেল রয়েছে সুতরাং একটি লিফ কে এই তিনটি লেবেলের একটি দ্বারা লেবেল করা যেতে পারে জয় ড্র বা হার এবং এই শব্দটি ম্যাক্স এর দৃষ্টিকোণ থেকে বলা হল আপনি যখন বলেন জয় তার মানে ম্যাক্স খেলা জিতেছে আর যদি বলেন হার তার মানে ম্যাক্স খেলা হেরেছে মূলত এইটি ম্যাক্সের জন্য আমরা যা কিছু করি তা মূলত ম্যাক্সের জন্য সুতরাং লেবেলগুলি ম্যাক্সের জন্য হয় সুতরাং আমরা এটিকে মূলত W D এবং L এ ভাগ করতে পারি আমরা পছন্দমতো এটা লেবেল করি আসুন আমরা ধরি এটি L এটি D এটি D এবং এটি W এটি L W D D L প্রতিটি লিফকে অবশ্যই লেবেল করা উচিত প্রতিটি লিফের একটি লেবেল আছে সুতরাং মূলত গেম ট্রি সমস্ত সম্ভাব্য গেমগুলিকে যেগুলি খেলা যেতে পারে উপস্থাপন করে খেলার নিয়ম দেওয়া আছে আমরা যখন গেম ট্রি আঁকি আমরা নিয়ম সম্পর্কে কথা বলি না আমরা শুধু এইটিকে একটি গেম ট্রি বলি আপনি কল্পনা করতে পারেন যে আপনি যদি দাবার গেম ট্রি আঁকতে চান তখন সাদা প্রথমে শুরু হয় সাদার একটি দানের সেট রয়েছে যেটায় সাদা যেতে পারে যা 8 প্লাস 8 16টি পন্ড চাল এবং 4 নাইট চাল সুতরাং আপনারা যারা ভালো ভাবে দাবা জানেন সাদাতে 20 টি চাল দিতে পারেন মূলত আপনি কেবল ট্রি টি আঁকতে পারেন এবং বলতে পারেন গেমের নিয়মগুলি মূলত ভুলে যান সুতরাং একটি গেম ট্রি মূলত গেমের নিয়মগুলির একটি উপস্থাপনা একবার আমরা গেমটিকে একটি গেম ট্রি আকারে উপস্থাপন করলে আমরা মূলত গেম ট্রিগুলির জন্য যুক্তি দিতে পারি এখন প্রতিটি খেলার একটি ফলাফল আছে যদি উভয় খেলোয়াড় নিখুঁতভাবে খেলতে পারে তবে ফলাফল হবে আমরা সবসময় যুক্তিসঙ্গত পছন্দতে আগ্রহী মনে রাখবেন আমরা এমন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে চাই না যে ভুল করতে পারে বা এরকম কিছু আমরা ধরে নিই প্রতিপক্ষ নিখুঁত এবং আমাদের বিশ্লেষণ মূলত তার উপর ভিত্তি করে সুতরাং যদি উভয় খেলোয়াড়রা নিখুঁত হয় তারপর প্রতিটি খেলা এবং একটি গেম ট্রি একটি ফাইনাইট ট্রি হবে কারণ এটিতে মূলত এই সমস্ত লিফস রয়েছে এদের ফলাফল আছে যা মূলত গণনা করা যেতে পারে সুতরাং ঠিক যেমন আপনি এটিকে শুধুমাত্র মূলত একটি নোডযুক্ত একটি গেম ট্রি হিসাবে ভাবতে পারেন এবং এর ফলাফল আপনি মূলত কি পছন্দ করবেন তার দ্বারা নির্ধারিত হবে একই সময়ে এটি যুগপতভাবে হয় এটি মূলত বিকল্প পদক্ষেপ নয় উভয় খেলোয়াড় একযোগে চাল দিচ্ছে যেখানে আপনি যে গেমগুলির কথা বলছেন তাতে প্রথমত ম্যাক্স একটি চাল দেয় তারপর মিন একটি চাল দেয় তারপর ম্যাক্স একটি চাল দেয় যেমন দাবায় হয় উদাহরণস্বরূপ এভাবেই চলে আমরা কিভাবে শুনব ফলাফলকে মিনিম্যাক্স মান বলা হয় এটি নিখুঁত খেলার ফলাফলের সমান এটা আরও একটি জিনিস নিখুঁত খেলা দ্বারা আমরা বলতে চাচ্ছি যে প্রতিটি খেলোয়াড় মূলত সঠিক পছন্দ করছে আমি আপনাকে জিজ্ঞাসা করি উদাহরণস্বরূপ আপনি নট এবং ক্রস এর সাথে পরিচিত ঠিক আছে এই খেলা যা শিশুরা খেলে বা টিক ট্যাক নামেও পরিচিত আপনি একটি ক্রস রাখেন কেউ একটি নট রাখেন এবং আপনি আরেকটি ক্রস রাখেন এবং আরও অনেক কিছু ঠিক আছে আপনি এই খেলার সাথে পরিচিত সুতরাং আমি আপনাকে জিজ্ঞাসা করি এই খেলার মূল্য কি এই গেমের মিনিম্যাক্স মান কি এটা ভুল ঠিক যার মানে আমরা সবাই জানি যে আমরা যদি পুরোপুরি খেলি তাহলে খেলাটি প্রত্যাহার করা হয় সুতরাং আপনি কিভাবে মান গেমের সর্বনিম্ন মান গণনা করবেন যে আমাদের একটি ব্যাকআপ নিয়ম থাকবে আমাদের নিচ থেকে উপরে মান ব্যাক আপ করা উচিত এবং ব্যাকআপ নিয়মটি মূলত এটি যে ধরনের নোডের দিকে তাকাবে আমি নিয়ম লিখব না আমি শুধু এখানে এটা বিবৃত করব সুতরাং মিন এর জন্য এর মানে হল যে আপনি যদি L ব্যাক আপ করতে পারেন যদি অন্য পছন্দ L হয় তারপর L ব্যাক আপ করুন যদি অন্য কোন পছন্দ L না হয় তাহলে আপনার যদি D থাকে ব্যাক আপ D অন্যথায় আপনি W ব্যাক আপ করুন আপনি W ব্যাক আপ করতে বাধ্য করেছেন কিছু অর্থে কারণ মিন মিনের জন্য কাঙ্খিত ফলাফল হল L লেবেলযুক্ত লিফ কারণ মিন গেমটি জিততে চায় যার অর্থ হল ম্যাক্সের খেলাটি হারা উচিত অতএব মিন গেমটিকে L এর দিকে চালিত করার চেষ্টা করছে সুতরাং আপনি এখানে কী ঘটছে তা দেখতে পারেন প্রথম পদক্ষেপ ম্যাক্স দ্বারা তৈরি করা হয় সুতরাং ধরুন ম্যাক্স এই পদক্ষেপ নেয় তারপর এর মানে এটা মিন পর্যন্ত তাই মিন গেমটিকে L এর দিকে ড্রাইভ করার চেষ্টা করবে উদাহরণস্বরূপ এখানে কিছু L আছে কিন্তু যদি মিন এখানে গেমটি চালায় দুর্ভাগ্যবশত আমি তাদের দুটিকেই এভাবে আঁকছি সুতরাং আসুন আমরা ধরি এটি এল যদি মিনটি এখানে গেমটি চালায় আপনি দেখতে পারেন সর্বোচ্চ W বেছে নিতে পারে এবং সেখানে গেমটি শেষ করতে পারে সুতরাং এই চালটি খেলার জন্য মিনিমাম ভাল যদি মিন এই চালটি খেলে তাহলে ম্যাক্স সেটি বেছে নেবে না অবশ্যই আপনি জানেন এবং ম্যাক্স এটি বেছে নেবে এবং এই অবস্থায় মিন গেমটি জিততে পারে আপনি দেখতে পাচ্ছেন যে যদি মিন এই পদক্ষেপটি নেয় তাহলে মিন গেমটি জিততে পারে যার অর্থ ম্যাক্সের সত্যিই এই পদক্ষেপ নেওয়া উচিত নয় মূলত কারণ নিখুঁত জয় এখানে হয়েছে সুতরাং এই ধরণের বিশ্লেষণ এই ব্যাক আপ নিয়ম দ্বারা সরল করা হয়েছে যা বলে যে আপনি লিফ থেকে রুটগুলিতে ব্যাক আপ করেন এবং মিন এর জন্য আপনি পছন্দ করেন সুতরাং মিন এর জন্য পছন্দের ক্রম হল এই ম্যাক্স এর জন্য এটা এই এর মানে মিন একটি D এর থেকে L পছন্দ করবে যদি এটি L এবং D দেখতে পায় তবে এটি L নেবে যাই হোক না কেন এটি সর্বদা ডান দিকেরটি বেছে নেবে ম্যাক্স বামটি বেছে নেবে সুতরাং আমরা দেখতে পাব এটি এক হিসাবে সাপ্লাই চেইন ভাবতে সাহায্য করে এটি এমন একটা জিনিস যেখানে max কিছু মান min কে সরবরাহ করছে এবং min বেছে নেবে মিন এর পছন্দ সর্বদা L পছন্দ করুন এবং তারপর D এবং তারপরে W একইভাবে মিন ম্যাক্স কে অফার দিচ্ছে এবং ম্যাক্স বেছে নেবে এবং আরও অনেক বার এভাবে চলবে আমি ট্রি টি সম্পূর্ণ করার আগে আমি এটাও বলি যে আমরা এটিকে 1 বা 0 বা 1 দ্বারাও উপস্থাপন করতে পারি এই ফলাফলের প্রতিনিধিত্ব করা একটি সংখ্যাগত উপায় যা অবশ্যই আমাদের একটি সূত্র দেয় কেন max কে max বলা হয় এবং min কে min বলা হয় কারণ max এটিকে 1 এর দিকে চালিত করছে গেমের মান সর্বাধিক করার চেষ্টা করছে এবং min এটিকে 0 এর দিকে চালিত করার চেষ্টা করছে দুঃখিত মাইনাস 1 এর দিকে এবং গেমের মান কমানোর চেষ্টা করছে তাই এই কারণেই খেলোয়াড়দের ম্যাক্স এবং মিন বলা হয় সাংখ্যিক মানের পরিপ্রেক্ষিতে ব্যাকআপ নিয়মগুলি বলা সহজ হয় এটিতে উপলব্ধ সর্বাধিক মানগুলি ম্যাক্স বেছে নেয় এবং মিন এটির জন্য উপলব্ধ একটি সর্বনিম্ন মান বেছে নেয় আপনি এখানে উপলব্ধ বলতে কি বোঝাতে চান যে মূলত এটিতে যা সরবরাহ করা হচ্ছে তার পরবর্তী স্তর থেকে সুতরাং আসুন আমরা এই ট্রি টি পূরণ করি এটি L এটি D সুতরাং min এখানে L নির্বাচন করবে এটি D এটি W min এখানে একটি D নির্বাচন করবে এটি L এটি D ম্যাক্স এখানে একটি D নির্বাচন করবে এইটা উভয়েই D তাই মিনের কোন পছন্দ নেই এখানে এটি L এবং তাই শুধুমাত্র একটি নোড আছে এইটি ব্যাক আপ পায় L ম্যাক্স এখানে W বেছে নেবে এবং আমরা ট্রির এই অংশটিকে আগে বিশ্লেষণ করি ঠিক আছে min এখানে L নির্বাচন করবে max এর কোন পছন্দ নেই তাই max এখানে L বেছে নিতে হবে min এখানে L নির্বাচন করবে এখানে max W এবং L এর মধ্যে W নির্বাচন করবে min এর থেকে D নির্বাচন করবে সুতরাং একটি শীর্ষ স্তর থেকে আপনি দেখতে পাবেন যে ম্যাক্সের তিনটি পছন্দ আছে তাদের মধ্যে একটি একটি নোডের দিকে নিয়ে যায় যা মূল্যায়ন করবে অবশেষে একটি ড্র পর্যন্ত মূল্যায়ন করবে এই পদক্ষেপটি অবশেষে একটি হারের দিকে নিয়ে যাবে এবং এই পদক্ষেপটি শেষ পর্যন্ত ড্রয়ের দিকে নিয়ে যাবে সুতরাং ম্যাক্স মূলত সেই অন্য দুটি চালের মধ্যে একটি বেছে নিতে পারে যুক্তিসঙ্গতভাবে বলতে গেলে গেমটির মিনিম্যাক্স মান তাই D সুতরাং এটি হল সেই খেলা যার একটি মিনিম্যাক্স মান মূলত D কিছু অর্থে একটি গেম সমাধান করা হল গেমটির মিনিম্যাক্স মান খুঁজে বের করার চেষ্টা করার সমান এটিকে মিনিম্যাক্স বলা হয় কারণ বিকল্প স্তরগুলিতে আপনি মূলত ছোট এবং বড় করছেন সুতরাং কিছু ভাবে আপনি আলাদা করার চেষ্টা করছেন এটি করার আরেকটি উপায় হল যে আমরা ম্যাক্সের জন্য একটি কৌশল খুঁজে বের করার চেষ্টা করছি স্পষ্টতই প্রথম স্তরে আমরা জানি যে max এর এই চাল বা এই চাল দেওয়া উচিত কিন্তু কি ভিত্তিতে আপনি এটা বলছেন যে কোনো কৌশলের ধারণা এর ভিত্তি সূত্র হতে পারে এবং একটি কৌশল আমরা এই চালের ম্যাক্স সম্পর্কে কথা বলছি কিন্তু আমরা একইভাবে কথা বলতে পারি মিন সম্পর্কে একটি সাব ট্রি যা নিম্নরূপে তৈরি করা হয়েছে ম্যাক্সের জন্য একটি পছন্দ এবং মিন র জন্য সমস্ত পছন্দ সুতরাং কৌশল দ্বারা আমরা বলতে চাচ্ছি যে max নির্দিষ্ট করা হচ্ছে max এর পছন্দগুলি হল এবং এটা বলছে এটা আমার কৌশল এইভাবে আমি মূলত এই গেমটি খেলতে যাচ্ছি এর মানে হল যে গেমটিতে প্রতিটি খেলায় ম্যাক্স বলে যে এই পছন্দটি আমি করব তাই এই কারণেই কৌশল হল একটি সাব ট্রি যাতে আমরা ম্যাক্সের জন্য একটি পছন্দ এবং মিনের জন্য সমস্ত পছন্দ তৈরি করি মিন এর জন্য সব পছন্দ কেন কারণ এটা ম্যাক্স এর কৌশল এবং max জানে না যে min মূলত কী খেলবে তাই max কে মিন এর পছন্দগুলোর জন্য দায়ী থাকতে হবে বা পূরণ করতে হবে সুতরাং কৌশলটি অবশ্যই মিন এর সমস্ত পছন্দ বিবেচনা করবে সুতরাং আমরা ম্যাক্সের জন্য একটি কৌশল আঁকতে পারি একটি কৌশল হল আমরা এইটি ধরি এখন আমরা এটি বেছে নিয়েছি তবে এর জন্য আমাদের উভয়কেই বেছে নিতে হবে কারণ মিন এর জন্য সব পছন্দ থাকবে তারপর আমরা max র জন্য এই পছন্দ করতে পারি এবং ধরুন আমরা এই পছন্দটি মিনের জন্য করতে পারি সুতরাং এটি হল চওড়া লাইনগুলি যা ম্যাক্সের জন্য একটি কৌশল উপস্থাপন করে অবশ্যই হ্যাঁ max অনেকগুলি বিভিন্ন কৌশল নিয়েছে এবং আপনি বলতে পারেন যে কাজটি হল ম্যাক্সের জন্য সর্বোত্তম কৌশল খুঁজে বের করা max এর জন্য আরেকটি কৌশল আঁকুন যা ট্রি র এই বাম দিকে রয়েছে সুতরাং max এই পদক্ষেপটি বেছে নিতে পারত এবং তারপরে অবশ্যই আপনাকে এই উভয় পদক্ষেপ বেছে নিতে হবে তারপর max আসুন এই পদক্ষেপটি ধরি বেছে নিতে পারত কোনটি ভাল পদক্ষেপ এবং তারপরে min বেছে নেওয়া হবে সুতরাং এইভাবে আমরা কৌশলটি তৈরি করি সর্বোচ্চ স্তরে আপনি সব বেছে নিন দুঃখিত সর্বোচ্চ স্তরে আপনি ম্যাক্সের জন্য একটি পছন্দ বেছে নিন সর্বনিম্ন স্তরে আপনি ম্যাক্সের জন্য সমস্ত পছন্দ বেছে নিন কৌশলটি আপনাকে যা দেয় তা হল লিফ এর সেট প্রতিটি কৌশলে লিফ নোডের একটি সেট আছে যা আপনাকে এই সম্পর্কে বলে ম্যাক্স এই কৌশল বেছে নিলে এটাই হবে সুতরাং আমি আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞাসা করতে চাই তা হল একটি কৌশল দেওয়া হয়েছে আমরা কিভাবে একটি কৌশল মূল্যায়ন করব আমাদের এই কাজ এক সঙ্গে করা যাক সংখ্যাগতভাবে উপস্থাপনা করি আসুন আমরা ধরি লিফগুলিকে 1 0 এবং মাইনাস 1 দিয়ে লেবেল করা হয়েছে একটি কৌশল দেওয়া হয়েছে S এবং আমি একটি কৌশলের মান সম্পর্কে কথা বলি আমি কিভাবে একটি কৌশলের মান গণনা করতে পারি ছাত্র সম্ভাব্য সবচেয়ে খারাপ সবচেয়ে খারাপ সম্ভাব্য কোন একটি নিন এবং এর দ্বারা আপনি মূলত সর্বনিম্ন মান বোঝাচ্ছেন সুতরাং আপনি যদি এই সাদা কৌশলটি দেখেন এই সাদা কৌশলটিতে লিফগুলিতে W D D L লিফে চারটি নোড তাদের মধ্যে সবচেয়ে খারাপ হল L বা মাইনাস 1 সুতরাং এটাই এই কৌশলটির মান ম্যাক্স যদি এই কৌশলটি বেছে নেয় তাহলে সে খেলাটি হেরে যাবে যদি min নিখুঁত হয় কারণ যে পছন্দগুলি বাকি আছে তা মূলত শুধুমাত্র মিন এর জন্য যদি মিন একজন নিখুঁত খেলোয়াড় হয় তাহলে যদি max এইটি দ্বারা প্রতিনিধিত্ব করা এই কৌশলটি বেছে নেয় তাহলে max কে খেলাটি হারতে হবে এবং কৌশলটির মান হল মূলত লিফ নোডের সর্বনিম্ন মান আপনি যদি এই কৌশলটি দেখেন তবে আপনি দেখতে পাবেন যে এখানে তিনটি লিফ নোড রয়েছে D D এবং W তাদের মধ্যে সবচেয়ে খারাপ হল D এবং সেইজন্য এই ক্ষেত্রে কৌশলটির মান হল D বা 0 আপনি যদি মাইনাস 1 0 এবং 1 দেখেন কৌশলটির মান 0 এখন তাদের কোনটিই জয়ের কৌশল নয় একটি জেতার কৌশল এমন একটি কৌশল হবে যার মান মূলত 1 আদর্শভাবে অবশ্যই আপনি এই ক্ষেত্রে একজন খেলোয়াড়ের জন্য একটি জেতার কৌশল খুঁজে পেতে চান বা ম্যাক্স কারণ আমরা ম্যাক্সের জন্য প্রোগ্রামটি লিখছি ধরুন এবং অন্য কেউ মিন পরিচালনা করছে বা যদি আপনি একটি জয়ের কৌশল খুঁজে না পান তারপর অন্তত আপনার মূলত একটি নীল করা উচিত সুতরাং আমি এই প্রশ্নটি এখানে আপনাকে দেব আমরা কি এটিকে একটি AND OR ট্রি হিসাবে ভাবতে পারি এবং আমরা কি একটি সর্বোত্তম কৌশল খুঁজে পেতে A0 ষ্টার অ্যালগরিদম ব্যবহার করতে পারি কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি OR পছন্দ এবং এটি একটি AND পছন্দের মতো এটি একটি OR পছন্দের মতো এবং এটি একটি AND পছন্দের মতো । সুতরাং আমরা কি এটিকে একটি AND OR ট্রি হিসাবে ভাবতে পারি এবং আমরা কি A0 অ্যালগরিদম ব্যবহার করতে পারি সুতরাং আমি এখানে থামব এবং পরের ক্লাসে আমরা এখান থেকে এটা শুরু করবো